সুতরাং ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 2 এর বক্তৃতায় আবার স্বাগতম এবং এটি লেকচার নাম্বার 38 ফুরিয়ার সিরিজের ডিফারেন্শিয়েশন এবং ইন্টিগ্রেশন এর উপর সুতরাং আজ আমরা একটি ফুরিয়ার সিরিজকে কীভাবে ডিফারেন্শিয়েট করা যায় তা নিয়ে আলোচনা করব এবং আমাদের উদ্বেগ হল যে ডিফারেন্শিয়েট করার পরে টার্ম বাই টার্ম ডিফারেন্শিয়েশন নতুন সিরিজটি ফাংশনের ডেরিভেটিভের একটি ফুরিয়ার সিরিজ হবে এবং তারপর আমরা ইন্টিগ্রেশন অংশে যাবো এবং আবার আমরা একই প্রশ্ন ভাষণ দেব আমরা একটি ফাংশন f এর ফুরিয়ার সিরিজ ইন্টিগ্রেট করতে পারি এবং নতুন সিরিজটি f এর ইন্টিগ্র্যাল ফুরিয়ার সিরিজ হবে কিনা সেটা দেখবো সুতরাং আমরা প্রথমে ডিফারেন্শিয়েশন অংশ দিয়ে শুরু করব সুতরাং আসুন আমরা ধরে নিই যে f হল ফুরিয়ার সিরিজের সাথে একটি পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন যথারীতি সুতরাং যখনই আমরা ফুরিয়ার সিরিজ লিখি তখনই আমরা এই মৌলিক শর্তটি গ্রহণ করি সুতরাং ফাংশনের পিসওয়াইস কন্টিনিউয়িটি থাকা তার ফুরিয়ার সিরিজ লেখার জন্য যথেষ্ট সুতরাং ধরুন আমাদের ফুরিয়ার সিরিজ আছে f এই ফর্ম দ্বারা দেওয়া এখন প্রশ্ন এখানে জাগে আমরা একটি ফাংশন f এর ফুরিয়ার ডিফারেন্শিয়েট করতে পারি কি টার্ম বাই টার্ম f এর ফুরিয়ার সিরিজ পাওয়ার জন্য সুতরাং প্রশ্ন হল যদি আমরা টার্ম বাই টার্ম এই সিরিজের ডিফারেন্শিয়েট করি তারপর নতুন সিরিজটি একটি f এর ফুরিয়ার সিরিজ হবে অথবা এটি f এর একটি ফুরিয়ার সিরিজ নাও হতে পারে সেটা আমরা এখন আলোচনা করবো সুতরাং অন্যান্য মেয়াদে আমরা প্রশ্ন করতে খুঁজছি সিরিজ f এর ফুরিয়ার সিরিজ হয় কিনা এখানে কারণ এই সিরিজটি এসেছে উপরের সিরিজ এর টার্ম বাই টার্ম ডিফারেন্শিয়েট করে প্রথম টার্ম ধ্রুবক সুতরাং আমাদের একটি ধ্রুবক এখানে নেই কারণ ডিফারেন্টশিয়েশন এর পর এটি 0 হয়ে যায় এবং তারপর আমাদের আছে cos nx যেটি −sin nx হয়ে যাবে তারপর sin nx ডিফারেন্শিয়েট করা হয়েছে এই cos nx পেতে n ফাক্টর এর সাথে শুতরাং এটি নতুন সিরিজ সুতরাং এই সিরিজটি f এর ফুরিয়ার সিরিজ কিনা এটিএকটি প্রশ্ন আমরা প্রথম অ্যাড্রেসিং করেছি এবং সাধারণভাবে এই প্রশ্নের উত্তর নেই আমাদের সবসময় এই কেস থাকে না যে নতুন সিরিজটি টার্ম বাই টার্ম ডিফারেন্শিয়েশন করার পর f এর ফুরিয়ার সিরিজ হবে সুতরাং আমরা এখানে ফুরিয়ার সিরিজ বিবেচনা করি উদাহরণস্বরূপ f x এই ফাংশনের π π ব্যবধান এ এটি একটি বিজোড় ফাংশন এবং এর আগেই আমরা এর ফুরিয়ার সিরিজ মূল্যায়ন করেছি সুতরাং এর ফুরিয়ার সিরিজটি কেবল সাইন সিরিজ এবং এই ফ্যাক্টর দিয়ে এখানে দেওয়া হবে সুতরাং এটি x ফাংশনের ফুরিয়ার সিরিজ যা একটি বিজোড় ফাংশন এবং অতএব আমাদের এখানে শুধুমাত্র সাইন পদ আছে এখন আমরা যদি টার্ম বাই টার্ম এই সিরিজের ডিফারেন্শিয়েট করি সুতরাং আমরা সিরিজের ডিফারেন্শিয়েট করছি সুতরাং sin nx হবে cos nx সুতরাং আমাদের আছে cos nx n ফাক্টর এর সাথে এবং n বাদ হয়ে যাবে সুতরাং আমাদের থাকবে শুধু 2 −1n1 সুতরাং এখন এটা স্পষ্ট যে এই নতুন সিরিজটি x এর ডেরিভেটিভের ফুরিয়ার সিরিজ নয় কারণ x এর ডেরিভেটিভ হল 1 এবং 1 এর ফুরিয়ার সিরিজটি কেবল 1 ছাড়া কিছুই নয় এটি একটি ধ্রুবক টার্ম সুতরাং অবশ্যই এই নতুন সিরিজ যা আমরা এখানে দেখতে পাচ্ছি 1 এর ফুরিয়ার সিরিজ হতে পারে না কারণ 1 এর ফুরিয়ার সিরিজটি কেবল 1 অতএব এই সহজ উদাহরণে আমরা দেখেছি যে টার্ম বাই টার্ম ডিফারেন্শিয়াশন ফাংশনের ডেরিভেটিভের ফুরিয়ার সিরিজের দিকে পরিচালিত করে না আমরা আরেকটি সহজ উদাহরণ বিবেচনা করতে পারি উদাহরণস্বরূপ cos x এর সাইন সিরিজ সুতরাং যদি আমরা cos x এর সাইন সিরিজ লিখি এটি অর্ধ রেঞ্জ সাইন সিরিজ আমরা কথা বলছি সুতরাং cos x কে সাইন সিরিজের পরিপ্রেক্ষিতে এই প্রদত্ত সিরিজের সাথে এখানে লেখা যেতে পারে আর তারপর আবার আমরা দেখবো যে আমরা যদি এই সিরিজের টার্ম বাই টার্ম ডিফারেন্শিয়েট করি তাহলে আমরা এই নতুন সিরিজ পাবো এখানে ফ্যাক্টর 2 n এবং 2 8 এর সঙ্গে মিশে যাবেএবং তারপর আমাদের আছে n2 n এর পরিবর্তে সুতরাং আমরা নতুন সিরিজ পাবো যখন আমরা টার্ম বাই টার্ম ডিফারেন্শিয়েট করবো এবং আবার এই সিরিজটি −sin x এর ফুরিয়ার সিরিজ হতে পারে না সুতরাং −sin x কি এটি cos x এর ডেরিভেটিভ কারণ আমরা যদি ফাংশন এর ডিফারেন্শিয়েট করি তাহলে আমরা −sin x পাবো এবং এখানে আমরা সিরিজের ডিফারেন্শিয়েট করেছি এবং এটি −sin x এর ফুরিয়ার সিরিজ হতে পারে না এবং কারণ খুব সহজ কারণ এই সিরিজটি একটি ভিন্নধর্মী সিরিজ এই নতুন সিরিজটি ভিন্ন হয়ে যায় এটা একই বিন্দুতে মিলিত হয় না কারন যদি আমরা n তম পদের দিকে তাকাই এবং যদি আমরা যদি ধরি সীমা n ∞ এর দিকে যায় এটি 0 হবে না যা আমরা এখানে দেখতে পারি উদাহরণস্বরূপ আমি এটি এখানে নিতে পারি তারপরে আমরা সেখানে যোগ 1 যোগ করি এবং cos2nx সেখানে আছে সুতরাং প্রথম টার্ম হবে এবং আমাদের টার্মটি হবে এবং যখন n ∞ এর কাছে আসে এটি 0 হয়ে যাবে এবং যদি আমরা সীমা n দৃষ্টিভঙ্গি ∞ এর এখানে যার কোন অস্তিত্ব নেই আসলে এই সীমা নেই সুতরাং এটি অবশ্যই 0 এর সমান নয় এবং এটি একটি সিরিজের কনভারজ হওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত যা তার nth মেয়াদটি 0 তে যেতে হবে যখন n ∞ এর কাছে পৌঁছাবে সুতরাং আবার আমরা দেখেছি যে টার্মটি একটি সিরিজ হতে পারে যা একত্রিত হয় না বা এটি এমন একটি সিরিজের দিকে পরিচালিত করতে পারে যা f সিরিজ নয় সুতরাং আমাদের কিছু অতিরিক্ত শর্ত আরোপ করতে হবে এই প্রপার্টির জন্য কিছু অতিরিক্ত শর্ত যা মেয়াদ ভেদে বৈধতা এবং বৈষম্যের পরে নতুন সিরিজ f এর ডেরিভেটিভের সিরিজে পরিণত হবে সুতরাং এখানে আমাদের উপপাদ্য আছে যা ঠিক একই কাজ করে সুতরাং যদি f কন্টিনিউয়াস হয় প্রথমত আমাদের এখানে কন্টিনিউয়িটি দরকার শুধু পিসওয়াইস কন্টিনিউয়িটি নয় সুতরাং আমাদের f এর কন্টিনিউয়িটি দরকার সুতরাং যদি f দেওয়া ব্যবধান কন্টিনিউয়াস হয় আমরা −L to L এই দ্বারা সাধারণের করতে পারি এবং আমরা পাশাপাশি এন্ড পয়েন্ট এ সন্ততা যেটি f −π f π আছে বং উপরন্তু f প্রদত্ত ব্যবধানে পিসওয়াইস কন্টিনিউয়াস হয় এবং যদি এই ফাংশন f এর জন্য ফুরিয়ার সিরিজ হয় তাহলে f এর ফুরিয়ার সিরিজ ডেরিভেটিভের ফুরিয়ার সিরিজ সিরিজের টার্ম ডিফারেনশিয়েশন দ্বারা সঠিকভাবে দেওয়া হবে সুতরাং এই সেই শর্ত যার অধীনে আমরা প্রদত্ত সিরিজের মেয়াদ অনুসারে শব্দটিকে আলাদা করে নতুন সিরিজ পেতে পারি এবং যে নতুন সিরিজ f এর ফুরিয়ার সিরিজ হবে সুতরাং আসুন দেখি আবার কি শর্ত আছে আমাদের সন্ততা প্রয়োজন পিসওয়াইস কন্টিনিউয়িটি যথেষ্ট নয় এবং আমাদের f পিসওয়াইস কন্টিনিউয়াস হওয়ার প্রয়োজন সুতরাং এই দুটি বিধিনিষেধের অধীনে আমরা দেখাতে পারি যে আমরা প্রদত্ত সিরিজের সীমা অনুসারে আলাদা করতে পারি এবং নতুন সিরিজটি f এর ডেরিভেটিভের ফুরিয়ার সিরিজে পরিণত হবে তাছাড়া আমরা ইতিমধ্যে ফলাফল পেয়েছি যে f পিসওয়াইস কন্টিনিউয়াস হওয়া উচিত সুতরাং যদি f এর ওয়ান সাইডেড ডেরিভেটিভ বিদ্যমান থাকে তাহলে x এর যেকোনো বিন্দুতে আমাদের কাছে f এর এই সীমার গড় মানের সমান সিরিজের যোগফল আছে এবং এটি নতুন কিছু নয় কারণ এই ফলাফলটি সরাসরি ডাইরিচলেটের উপপাদ্য Dirichlet's theorem থেকে আসছে যা বলে যে যদি আমাদের একটি ফুরিয়ার সিরিজ থাকে যেখানে f ইতিমধ্যেই পিসওয়াইস কন্টিনিউয়াস এবং এই ডেরিভেটিভ সুতরাং এই গড় মান এ ফুরিয়ার সিরিজের কনভারজেন্স এর জন্য এগুলি যথেষ্ট শর্ত ছিল সুতরাং যদি f এর ওয়ান সাইডেড ডেরিভেটিভ এখন বিদ্যমান হয় f পিসওয়াইস কন্টিনিউয়াস এবং f এর বাম এবং ডান ডেরিভেটিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে সিরিজটি ঠিক এই ফলাফলে রূপান্তরিত হয় যা এখানে এই সীমাগুলির গড় মান সুতরাং এটি নিখুঁতভাবে ডাইরিচলেটের উপপাদ্য আমরা ইতিমধ্যে ফুরিয়ার সিরিজের কনভারজেন্স তত্ত্বটি অধ্যয়ন করেছি সুতরাং এটি হল কনভারজেন্স তত্ত্ব এখন প্রশ্ন হল কিভাবে এই সিরিজের পেতে এই ফলাফল যা বলছেন যে আমরা শব্দটি দ্বারা ফুরিয়ার সিরিজ মেয়াদ ডিফারেন্টশিয়েট করতে পারেন এবং নতুন সিরিজ এর হবে f এর ফুরিয়ার সিরিজ সুতরাং এটি প্রমাণ করার জন্য আমরা f এর ফুরিয়ার সিরিজ দিয়ে শুরু করব যেহেতু f পিসওয়াইস কন্টিনিউয়াস হয় যে ধৃষ্টতা এবং এই f এর ফুরিয়ার সিরিজ অস্তিত্ব এর জন্য যথেষ্ট যেহেতু f পিসওয়াইস কন্টিনিউয়াস বলে ধরে নেওয়া হয় আমরা এর ফুরিয়ার সিরিজ লিখতে পারি সুতরাং আসুন আমরা এটি দিয়ে শুরু করি সুতরাং আমরা f এর ফুরিয়ার সিরিজ লিখব স্ট্যান্ডার্ড ফুরিয়ার সিরিজ কিন্তু এখন এখানে আমরা কোফিসিয়েন্টস এর মান নিয়েছি a0 হিসাবে an এবং bn কিন্তু এই বার দিয়ে আমরা প্রকাশ করেছি সুতরাং আমাদের আছে a'0 a'n এবং b'n এবং এগুলি নতুন কোএফিসিয়েন্ট কারণ এটি f এর সিরিজ ঠিক আছে তাইজন্য এই সিরিজ থাকা f এর এবং যা সবসময় সম্ভব কারণ f পিসওয়াইস কন্টিনিউয়াস এবং এখন এই সহগগুলি একটি আবার স্ট্যান্ডার্ড সূত্র থেকে আসে f এর পরিবর্তে এখন আমাদের f স্বাভাবিকভাবেই আছে কারণ আমরা f এর জন্য এই সিরিজটি লিখেছি সুতরাং এগুলি f এর জন্য ফুরিয়ার সহগ এবং একইভাবে bn এর জন্যও আমাদের একই সূত্র আছে শুধুমাত্র f এর পরিবর্তে আমরা এখানে f লিখছি এবং এখন আমরা কি করব এখন প্রমাণ করা কঠিন নয় সুতরাং আমরা এই সহগগুলিকে সরলীকরণ করব a'n এবং b'n এবং তারপর এগুলিকে an এবং bn এর পরিপ্রেক্ষিতে লিখব এবং তারপর আমরা তাদের প্রতিস্থাপন করতে পারি এবং ফুরিয়ার সিরিজ f এবং এই ফুরিয়ার সিরিজের f এর মধ্যে সম্পর্ক দেখতে পারি সুতরাং আমাদের এই দুটি সহগ আছে an s এবং bn s f এর জন্য সুতরাং উদাহরণস্বরূপ যদি আমরা এখানে বাই পার্টস দ্বারা ইন্টিগ্রেট করি সুতরাং আমাদের f এর ইন্টিগ্র্যাল আছে f হিসাবে এবং আমাদের আছে cos nx যেমন হয় তাহলে আমরা থেকে সেখানে সীমা হতে পারি - π থেকে π এবং তারপরে আমাদেরকে cos nx কে ডিফারেন্শিয়েট করতে হবে সাথে চিহ্নের একটি করতে হবে এবং সূত্রটিতে ইতিমধ্যে সুতরাং আমরা পাব সেখানে f এর ইন্টিগ্র্যাল f এবং তারপর sin nx এবং dx সুতরাং এটি শুধুমাত্র ডিফারেন্শিয়েশন এর পর এবং এখন আমরা এখানে উপলব্ধি করতে পারি যে যখন আমরা এখানে সীমা রাখি তাই উপরের সীমা থেকে আমাদের f π cosnπ এবং তারপর f π cosnπ নিম্ন সীমা থেকে − চিহ্ন দিয়ে সুতরাং আমাদের আরও অনুমান আছে যে f π f −π ফাংশনটি সেখানে শেষ পয়েন্টগুলিতে ধারাবাহিকতা বজায় রাখে সুতরাং এখানে এটি বাতিল হয়ে যাবে সুতরাং এই শর্তটি ব্যবহার করে আমরা পাই a'nn এবং এখানে এটি কি এটি bn সুতরাং এটি bn bn হল ফুরিয়ার সহগের জন্য আদর্শ স্বরলিপি f এর সুতরাং এখানে আমাদের এখানে 1π ইতিমধ্যে বসে আছে সুতরাং bn হয় এবং তারপর সেখানে n থাকবে সুতরাং আমাদের কি সম্পর্ক আছে আমাদের সম্পর্ক আছে a'nn bn এবং একইভাবে আমরা এখানে কি লক্ষ্য করতে পারি যে a'0 0 আমরা এখানে n 0 সরাসরি রাখি অথবা আমরাএ র সূত্র থেকে গণনা করতে পারি a'n যে

এবং যদি আমরা এটি ইন্টিগ্রেট করি আমরা পাই f এবং এই অবস্থার সাথে নিম্ন এবং উপরের সীমাটি 0 পর্যন্ত নিয়ে যাবে সুতরাং আমাদের আছে a'00 এবং a'nnbn একইভাবে আমরা দেখাতে পারি যে b'n পদ an এছাড়াও আমাদের শুধু বাই পার্টস দ্বারা ইন্টিগ্রেট করতে আছে এবং আবার এই অবস্থার ব্যবহার আমরা সহজে দেখাতে পারি যে এই b'n এর সঙ্গে সম্পর্কযুক্ত একটি ফ্যাক্টর −n দ্বারা সুতরাং এই সম্পর্ক থাকার ফলে এখন আমাদের আছে a'nn bn এবং a'00 এবং b'nn an সুতরাং এই সব সম্পর্ক আছে আমাদের f এর জন্য ফুরিয়ার সিরিজ আছে এবং আমাদের f এর ফুরিয়ার সিরিজ আছে সুতরাং এখন আমরা f এর ফুরিয়ার সিরিজে এই উপরের সহগগুলিকে প্রতিস্থাপন করব সুতরাং এখন আমরা a'n প্রতিস্থাপন করতে পারি এখানে এবং তারপর b'n এখানে এবং a 0 যাই হোক 0 সুতরাং এই সিরিজের সরলীকৃত ফর্ম n1 থেকে ∞ হয় এটি ফুরিয়ার সিরিজ এখন আমরা f এর জন্য লিখছি এবং a'nnbn এবং b'n n an এবং স্বাভাবিকভাবেই আমরা যা দেখতে পাচ্ছি যে এটি ঠিক সেই সিরিজ যা আমরা কেবল এই একটিকে আলাদা করে অর্জন করব কারণ যদি আমরা ডিফারেন্শিয়েট করি আমাদের হবে −an n sin nx এবং দ্বিতীয় টার্ম থেকে আমরা পাবো nbn cos nx যা ঠিক একই আমরা এই f এর ফুরিয়ার সিরিজ থেকে সরাসরি পেয়েছিলাম সুতরাং আমরা এই ফলাফলগুলি পাই যখন আমরা ধরে নিই যে f অভ্যন্তরীণ পয়েন্টে কন্টিনিউয়াস এছাড়াও এন্ড পয়েন্টে মান সমান এবং তারপর f পিসওয়াইস কন্টিনিউয়াস এর পরে আমরা সহজেই দেখাতে পারি যে আমরা ফুরিয়ার সিরিজ ডিফারেন্শিয়েট করতে পারি f শব্দ দ্বারা এবং নতুন সিরিজটি হবে f এর ফুরিয়ার সিরিজ এবং আমরা ইতিমধ্যে কনভারজেন্স আলোচনা করেছি আমরা যদি f এর অতিরিক্ত শর্ত ধরি যে f এর ওয়ান সাইডেড ডেরাইভেটিভ উপস্থিত থাকে তাহলে ডাইরিচলেট এর উপপাদ্য থেকে অনুমান করতে পারি যে আমরা পেতে পারি যে সিরিজ কনভারজ করে গড় মান এ আচ্ছা তাই আমরা যে ডিফারেন্শিয়েট পেয়েছিলাম তার ফলাফল ছিল এবং আমি এখানে আরেকটি বিষয় বলতে পারি তা হল আমরা যখন ফুরিয়ার সিরিজের ডিফারেন্শিয়েট করি আমরা যা পাই আমরা এই n পাই এই গুণে এবং নতুন সিরিজ একই অবস্থার মধ্যে কনভারজ করা কঠিন করে তোলে যার অধীনে সিরিজ মূল সিরিজ লেখা হয়েছিল সুতরাং এখানে বিভাজনের পরের সিরিজগুলি সংমিশ্রণের দৃষ্টিকোণ থেকে আরও কঠিন হয়ে যায় কারণ এই সংখ্যায় n গুলি যা প্রদর্শিত হয় অন্যদিকে এখন ইন্টিগ্রেশনে আমরা সিরিজটি ইন্টিগ্রেট করার সময় পর্যবেক্ষণ করব যে এই n গুলি গুণে আসবে না বরং তারা হরে আসবে তারপরে এটি সিরিজ নতুন সিরিজ কনভারজেন্স এর দৃষ্টিকোণ থেকে সহজ করে তোলে সুতরাং এখন ইন্টিগ্রেশন পার্ট এর দিকে আসা যাক সুতরাং যদি আবার f পিসওয়াইস কন্টিনিউয়াস হয় এবং নিম্নলিখিত সিরিজ থাকে f এর স্ট্যান্ডার্ড ফুরিয়ার সিরিজ এবং তারপর এই সিরিজ কনভারজ হোক বা না হোক না কেন সুতরাং আমরা এখন এই সিরিজ এর কনভারজেন্স নিয়ে চিন্তিত নয় আমাদের প্রতিটি x এর জন্য এই ফলাফল আছে যদি এই সিরিজটি ইন্টিগ্রেট করা হয় π থেকে x পর্যন্ত আমরা এখানে সমতা পাব আবার এর একটি ইন্টিগ্র্যাল a02 dx π থেকে x অতএব এটি a02 হবে এবং তারপর −−π সুতরাং a02 2 এবং xπ যা এখানে ঠিক শব্দ এবং যখন আমরা cosnx কে ইন্টিগ্রেট করব এবং sin nx ইন্টিগ্রেট হয়ে হবে −cos nx n এবং আমাদের সীমা আছে π থেকে x পর্যন্ত cosnx এর জন্য সুতরাং cos nx পাবে এবং cos nπ এর একটি অতিরিক্ত ফ্যাক্টর থাকবে কারণ সেই ফ্যাক্টরটি এখানে সাইন এর জন্য উপস্থিত হয়নি sin nπ0 কিন্তু আমাদের আছে cos nπ দ্বিতীয় টার্ম এ সুতরাং এই সিরিজটি ঠিক তখনই আসছে যখন আমরা উভয় পক্ষ থেকে এটিকে ইন্টিগ্রেট করি π থেকে x পর্যন্ত এবং ফলাফল বলছে যে এই সিরিজ একত্রিত হোক বা না হোক না কেন এখানে সংযোজন নিশ্চিত নয় আমরা কেবল পিসওয়াইস কন্টিনিউয়িটি নিয়েছি কিন্তু এই নতুন ফলাফল বলছে যে ইন্টিগ্রেশনের পরে এটি f এর ইন্টিগ্রালের সমান হয়ে যাবে সুতরাং এই বৈষম্যের মধ্যে আমাদের যা আছে তার ঠিক অন্য উপায় সেখানে এমনকি মূল সিরিজ কনভারজ হয় কিন্তু নতুন সিরিজ ডিফারেন্টশিয়েশন এর পরে কনভারজ নাও হতে পারে কিন্তু ইন্টিগ্রেশনে এটি ঘটে এমনকি এখানে সিরিজ কনভারজ হয় না কিন্তু যখন আমরা উভয় পক্ষের ইন্টিগ্রেট করি আমরা সিরিজের জন্য সেখানে সমতা চিহ্ন পাচ্ছি এবং যেমনটি আমি আগে উল্লেখ করেছি এই n টি হরতে আসছে যা পদগুলিকে ছোট এবং ছোট করে তোলে এবং তাই কনভারজেন্স সহজ হয় এবং আমরা এটাও বলতে পারি যে ডান হাতের সিরিজ সমানভাবে কনভারজ হয় যে এটি বিন্দুতে কনভারজ হয় না এটি আসলে বাম দিকের এই ফাংশনে অভিন্নভাবে কনভারজ হয় কিন্তু এখানে কি আকর্ষণীয় আমাদের লক্ষ্য করা উচিত যে এই ইন্টিগ্রেশনের পরের সিরিজটি ফুরিয়ার সিরিজ নয় সুতরাং এই নতুন সিরিজটি ফুরিয়ার সিরিজ নয় সুতরাং যদিও ফলাফলটি বৈধ যে আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেট করতে পারি এবং নতুন সম্পর্কের ক্ষেত্রে আমাদের সমতা আছে তবে এটি বাম দিকে বসে থাকা ফাংশন সিরিজ নয় প্রকৃতপক্ষে এটি মোটেও একটি ফুরিয়ার সিরিজ নয় কারণ যদি আমরা সিরিজের a0 x 2 দেখছি যদি আপনি ফুরিয়ার সিরিজের কথা মনে করেন তাহলে আমাদের ধ্রুবক মেয়াদ বা সাইন এবং কোসাইন সহ পদ আছে সুতরাং এখানে আমাদের এই টার্মটি আছে উদাহরণস্বরূপ a0 x 2 যা ফুরিয়ার সিরিজে থাকার কথা নয় সুতরাং এখানে এই নতুন সিরিজ ডানদিকে একটি ফুরিয়ার সিরিজ নয় কিন্তু যাইহোক আমাদের এই চমৎকার ফলাফল আছে যা বলে যে এই ইন্টিগ্রেশনের সমতা ধরে রাখে নির্বিশেষে মূল সিরিজ কনভারজ হয় বা না হয় এবং আবার আমরা সম্পর্কিত করতে পারি ফুরিয়ার সিরিজের নির্মাণের সাথে স্মরণ করতে পারি যা সমতুল্য ইন্টিগ্র্যাল এর উপর ভিত্তি করে ছিল এবং ঠিক এখানে আবার কি ঘটছে যে আমরা f কে ইন্টিগ্রেট করছি এবং এই ডান হাতটি ইন্টিগ্রেট করছি এবং স্বাভাবিকভাবেই ফুরিয়ার সিরিজ নির্মাণের কারণে এগুলি সমান হওয়া উচিত এবং আনুষ্ঠানিকভাবে আমরা এখানে প্রমাণও পর্যবেক্ষণ করতে পারি কিভাবে আমরা এই ফলাফলটি পাই

সুতরাং প্রমাণের জন্য আমরা এখানে একটি ফাংশন সংজ্ঞায়িত করব সুতরাং এটি আসলে আগের স্লাইড থেকেই অনুপ্রাণিত সুতরাং এখানে এটা এবং আমরা এই ফ্যাক্টরটিও নিয়েছি বাম দিকে সুতরাং এখানে আমাদের আছে কারণ ডানদিকে এটি একটি ফুরিয়ার সিরিজ না থাকার জন্য সমস্যা তৈরি করছিল সুতরাং এখন আমরা এটিকে এখানে বাম দিকে নিয়ে গেছি এবং আমরা এই g সংজ্ঞায়িত করেছি এবং এখন আমরা g এর ফুরিয়ার সিরিজ সম্পর্কে কথা বলব সুতরাং যদি এই f পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন হয় যা দেওয়া আছে এটা প্রমাণ করা খুব সহজ যে এই g কন্টিনিউয়াস কারণ যখনই আমরা ফাংশনটি ইন্টিগ্রেট করি আমরা আরও মসৃণ ফাংশন পাই সুতরাং এখানে যদি এটি পিসওয়াইস কন্টিনিউয়াস হয় ইন্টিগ্রেশনের পরে আমরা আসলে কন্টিনিউয়াস ফাংশন যা স্ট্যান্ডার্ড ফলাফল এবং আমরা এখন বিস্তারিত বিবরণে যাচ্ছি না কিন্তু আমরা লক্ষ্য করতে পারি উদাহরণস্বরূপ এখানে আমরা g এর ডেরিভেটিভ পাই সুতরাং আমরা পাচ্ছি ন্যায্য তাই প্রকৃতপক্ষেডেরিভেটিভ g এছাড়াও উপস্থিত বা ডেরিভেটিভ gএই সঙ্গে গণনা করা যেতে f এর প্রতিটি বিন্দুতে কন্টিনিউয়িটি হতে পারে সুতরাং এটি বোঝায় যে g পিসওয়াইস কন্টিনিউয়াস কারণ g এর ডেরিভেটিভ g বিদ্যমান এবং g সমান f এর এবং এটি ধ্রুবক শব্দ এবং f হল পিসওয়াইস কন্টিনিউয়াস সুতরাং ডেরিভেটিভ g পিসওয়াইস কন্টিনিউয়াস কারণ ডান হাতটি পিসওয়াইস কন্টিনিউয়াস এবং আমরা এটাও লক্ষ্য করি যে যদি আমরা g −π এ গণনা করি এটি a0 π 2 হিসাবে আসছে কারণ যদি আমরা এখানে π প্রতিস্থাপন করি এটি 0 হয়ে যাচ্ছে এবং আবার এখান থেকে যদি আমরা রাখি π এটি এবং হয়ে যায় এবং আমাদের এa0 π2 আছে এবং আমরা আরো লক্ষ্য করবো যে π যা এখানে এই ফলাফল নিয়ে আসছে না সুতরাং এখানে এটি π a0 তারপর −a0 π2 এবং এটি মাত্র a0 π2 সুতরাং আমরা যা বুঝতে পারি যে এই ফাংশন g দিয়ে যা অবিচ্ছিন্ন তার ডেরিভেটিভও পিসওয়াইস কন্টিনিউয়াস এবং তারপর g π এ এবং g π এ সমান সুতরাং এটি অভিন্ন অভিসারের সমস্ত শর্ত পূরণ করে যা আমরা আগে আলোচনা করেছি এর মানে হল যে g এর ফুরিয়ার সিরিজ প্রকৃতপক্ষে অবিশেষে বিন্দুতে মিলিত হবে −π থেকে π ব্যাবধানে সুতরাং যাইহোক আমরা g এর জন্য ফুরিয়ার সিরিজ ঠিক করব এখন আমরা এই α 0 αn এবং βn নিয়েছি তাদের নামের নতুন সহগ সুতরাং আমাদের এখন এই ফুরিয়ার কোফিসিয়েন্টস আছে এবং যেমনটি আগে আলোচনা করা হয়েছে কারণ g কন্টিনিউয়াস এবং এটির শেষ বিন্দুতে সমান মান রয়েছে তাই আমরা মূলত এটিকে ডিফারেন্টশিয়েট করতে পারি সুতরাং আমরা ডিফারেন্টশিয়েশন এর পূর্ববর্তী ফলাফল ব্যবহার করছি সুতরাং আমরা g এর ফুরিয়ার সিরিজ লিখতে পারি এই সিরিজের ডিফারেন্টশিয়েট করে সুতরাংডিফারেন্টশিয়েশন করে আমরা এই সিরিজ পাই যা g এর ফুরিয়ার সিরিজ কারণ সব যে উপপাদ্য এখানে পূর্ণ হয় শর্ত এবংআমরা জানি এই সম্পর্ক যে আমরা এই এখানে f এর ফুরিয়ার সিরিজ ব্যবহার করিতাহলে আমরা g এর সমান কারণ f এর ফুরিয়ার সিরিজ a02 হবে অনধিক সেখানে বাতিল হয়ে যাবে এবং তারপর অবশিষ্ট সিরিজের আদর্শ ফর্ম আমরা ব্যবহার করেছি সুতরাং এখানে ফুরিয়ার সিরিজের সাথে আমাদের এই সমতা আছে যা g এর সমান এবং অন্তত কন্টিনিউয়িটির ক্ষেত্রে এটিই হবে কারণ কন্টিনিউয়িটির সময়ে আমাদের এই সম্পর্ক রয়েছে সুতরাং আমাদের এখানে ফুরিয়ার সিরিজ আছে g এর সমান এবং এর ফুরিয়ার সিরিজও এর g দ্বারা দেওয়া হয়েছে বাম দিকের মধ্যে পার্থক্য শুধু এই যে যদি আমরা একটু লক্ষ্য করি এটি ঠিকg এর সমান কন্টিনিউয়িটি বিন্দুতে অন্যথায় এখানে আমরা শুধু g এর ফুরিয়ার সিরিজ লিখেছি যা সাধারণত সীমিত মানের সাথে একত্রিত হয় যা x xg এবং তারপর আমাদের সেখানেও সমতা আছে সুতরাং আমাদের এই ক্ষেত্রে এই সিরিজের এবং এখানে আমাদের আছে g সুতরাং কন্টিনিউয়িটির বিন্দুতে স্বাভাবিকভাবে এটিও হয়ে যাবে g সুতরাং উভয়ই সমান এবং বাম দিকটি কেবল বিচ্ছিন্নতার সময়ে পৃথক সুতরাং দুটি ফাংশনের অবশ্যই একই ফুরিয়ার সিরিজ থাকতে হবে কারণ সেগুলি অনেক পয়েন্টে ভিন্ন এবং তাদের মধ্যে একটি অবিচ্ছিন্ন সুতরাং যাই হোক না কেন আমরা এখন এই সহগগুলিকে এখানে তুলনা করতে পারি কারণ এই সিরিজগুলি অবশ্যই একই সিরিজ হতে হবে তারা দুজনই g এর ফুরিয়ার সিরিজ সুতরাং যদি আমরা তুলনা করি n βnan এবং তারপর nαnbn শুধু সরাসরি তুলনা আমাদের এই দেয় এবং এখন যদি আমরা ফুরিয়ার সিরিজে এই সম্পর্কগুলিকে প্রতিস্থাপিত করি তাহলে আমরা g এর কী পাব এই ফলাফলগুলি প্রতিস্থাপন করার পরে আমরা এটিকে নতুন সিরিজ হিসাবে পেয়ে যাচ্ছি g এর যাকে সংজ্ঞায়িত করা হয়েছে সুতরাং এখানে কেবল a0 পড়ে আছে সুতরাং a0 প্রাপ্ত করা যাবে যদি আমরা x এর এই সম্পর্ক প্রতিস্থাপন করি যদি আমরা এখানে এটি প্রতিস্থাপন করি x সুতরাং নতুন সিরিজে তাই এখন আমাদের g এর সিরিজ আছেএবং তারপর আমাদের এই সম্পর্ক আছে যা আমরা আগের স্লাইডে দেখেছি তো এই প্রাপ্ত α0 আমরা এই x থেকে π পর্যন্ত সেট করতে পেরি এবং তারপর আমরা মান্য যে আমরা এই সম্পর্ক α02 0 π 2 এবং এই সঙ্কলন এখানে তো এই α02 থাকার এবং আমরা এই α0 2 প্রতিস্থাপন করবোআমরা ঠিক এই পাবো তাই জন্য ডান α02 দিকে আমরা এখান থেকে প্রতিস্থাপন করতে পারি সুতরাং আমরা পাব a0 x 2 এবং তারপরে আমাদের এখানে বাকি আছে যা বক্তৃতা এবং x এর কারণে এটি উপস্থিত হয়েছে সুতরাং এটি ঠিক সেই ফলাফল যা আমরা ইন্টিগ্রেশনের পরে পেয়েছি এবং এই সমতা সেখানেই আছে সুতরাং এখন আবার এই সংক্ষিপ্তসারটি ডিফারেন্শিয়েশন এর ক্ষেত্রে আমাদের অভিন্নতা এবং সঠিক ফাংশনে একত্রীকরণের জন্য অসুবিধা রয়েছে কিন্তু ইন্টিগ্রেশনে আমরা কেবল ফুরিয়ার সিরিজ এবং ফাংশনের উভয় দিককেই ইন্টিগ্রেট করতে পারি এবং তারপর আমাদের সমতা থাকবে সুতরাং এই রেফারেন্সগুলি আমরা এই বক্তৃতা প্রস্তুত করার জন্য ব্যবহার করেছি এবং শুধু আবার উপসংহারে যে ফুরিয়ার সিরিজের ডিফারেন্শিয়েশন এবং ইন্টিগ্রেশন করা যেতে পারে যদি f কন্টিনিউয়াস হয় এবং f পিসওয়াইস কন্টিনিউয়াস হয় তাহলে আমরা টার্ম বাই টার্ম দ্বারা সিরিজের ডিফারেন্শিয়েট করতে পারি এবং যে নতুন সিরিজটি f এর ফুরিয়ার সিরিজ হবে যাইহোক ইন্টিগ্রেশন অংশের জন্য যদি f শুধু পিসওয়াইস কন্টিনিউয়াস হয় অথবা যদি এটি কেবল ইন্টিগ্রেবল হয় যাতে আমরা এই ফুরিয়ার সিরিজটি পেতে পারি আমরা যাইহোক এটি উভয় পক্ষকে ইন্টিগ্রেট করতে পারি এবং সেখানে আমাদের সমতা আছে একমাত্র বিন্দু এই ইন্টিগ্রেশন এর পরে নতুন সিরিজ আর একটি ফুরিয়ার সিরিজ নয় কিন্তু ফলাফলটি বৈধ যে আমরা ফুরিয়ার সিরিজের উভয় পক্ষকে ইন্টিগ্রেট করতে পারি যদিও এই মূল সিরিজটি কনভারজ হতে পারে না কিন্তু ইন্টিগ্রেশনের পরে আমরা সেখানে সমতা পাই যদি আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেট করি π থেকে x পর্যন্ত সুতরাং এই বক্তৃতার জন্য সবই এবং আমি আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ জানাই